কপিরাইট কপিরাইটটিকে আক্ষরিক অর্থে আরও অনুলিপি করার অধিকার হিসাবে চিহ্নিত করা যেতে পারে সুতরাং যখন আমরা বলি যে কোনও ব্যক্তির আরও অনুলিপি তৈরি করার অধিকার রয়েছে এটি একটি মাধ্যমের অস্তিত্বকে অনুমান করে এখন আমরা ভাবতে পারি যে অনুলিপিটি একটি মাধ্যমের মাধ্যমে তৈরি করা হচ্ছে বা আমরা ভাবতে পারি যে অনুলিপিটি কোনও মাধ্যমের মাধ্যমে সংক্রমণ হচ্ছে সুতরাং অনুলিপিগুলিকে এই পার্থক্য করার রাইটটি গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখতে পাবেন যে কপিরাইটটি কাজ এবং কাজগুলিতে প্রকাশিত হয় তা মূলত এমন পণ্য হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যা কোনও ধরণের ইন্টেলেকচ্যুয়াল বা সৃজনশীল প্রচেষ্টা থেকে আসে সুতরাং একটি কপিরাইট কি কপিরাইট হল এক্সক্লুসিভ রাইট যা আইন দ্বারা প্রদত্ত যা আইন দ্বারা মঞ্জুর করা অন্যান্য ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি মতো সময়ের সাথেও প্রসারিত হয় এবং এটি একটি সময়ের জন্য বিদ্যমান থাকে সুতরাং এটি সময়সীমাবদ্ধ এবং কপিরাইটটি সীমিত জীবন ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টির বিভাগে আসবে এমন একটি ধারণা যা আমাদের আসন্ন বক্তৃতাগুলিতে দেখা যাবে এখন কপিরাইট থাকতে পারে কপিরাইট লেখক সুরকার শিল্পী বা শৈল্পিক সাহিত্য নাটকীয় বা সৃজনশীল কাজের যে কোনও রূপের স্রষ্টাদের উপর ন্যস্ত করতে পারে যে সমস্ত ব্যক্তি তৈরি করেন বা যারা সৃজনশীল কাজ নিয়ে আসে তারা কপিরাইটের মালিক হতে পারে এটি তাদের সহকারীদের উপরও পড়তে পারে সুতরাং একজন লেখক একটি বই লিখে এটি প্রকাশকের কাছে বরাদ্দ করেন সুতরাং প্রকাশক এখন কপিরাইটের মালিক হয়ে উঠেছে মূল কাজের অনুলিপি মুদ্রণ প্রকাশনা বিক্রয়ের সাথে সম্পর্কিত এখন আপনি শব্দটি এখানে কাজ করে দেখেছেন এখন এটিই আমরা উল্লেখ করেছি যে কোনও ধরণের মাধ্যমের প্রয়োজন হবে সুতরাং কাজটি এমন কিছু হিসাবে বোঝা যায় যা একটি মাধ্যম আসে এবং আবার অনুলিপি করে এটি এমনভাবে আবদ্ধ হয় যে আপনি কোনও কাজের আরও অনুলিপি তৈরি করতে পারেন সুতরাং এই দুটি ধারণাগুলি কপিরাইটের ক্ষেত্রটি বুঝতে গুরুত্বপূর্ণ যে আপনি আরও অনুলিপি করতে পারেন এবং এটি সৃজনশীল কাজগুলিতে টিকে থাকে অনুলিপিগুলির জন্য অনুলিপি বা তৈরি করার অধিকার সাহিত্যিক বা শৈল্পিক রচনায় বিদ্যমান এটি ছায়াছবিতে শব্দ রেকর্ডিংয়েও বিদ্যমান এখন এটির মাধ্যমে আমরা অনুলিপিগুলি তৈরি করার অধিকারটিকে উল্লেখ করি যদি এটি কোনও সাহিত্যিক বা শৈল্পিক কাজ হয় আমরা সম্প্রচারের অধিকার এবং কপিগুলি বিক্রয় করার অধিকারকেও উল্লেখ করেছি নিজের মধ্যে অনুলিপি করার অধিকারটি শেষ নয় কারণ আপনি কেন এই অনুলিপিগুলি অনুলিপিগুলি মুনাফার জন্য ব্যবহার করার জন্য তৈরি করেন সুতরাং কাউকে অনুমতি দেওয়ার মাধ্যমে কাউকে এটি ব্যবহারের অনুমতি দেওয়ার মাধ্যমে শোষণকে লাইসেন্স বা বিক্রয় হিসাবে ডাকা হয় সুতরাং একটি কপিরাইটযুক্ত কাজ বিক্রয় স্রষ্টার জন্য একইভাবে কপিরাইটযুক্ত কাজের লাইসেন্সের জন্য পারিশ্রমিকের ফলস্বরূপ কপিরাইট ধারককে লাভ বা পারিশ্রমিকের কারণ হতে পারে সুতরাং এটি আমরা শোষণ বলতে বোঝাতে চাই সুতরাং আইনের মাধ্যমে অনুলিপি করার অধিকার মঞ্জুরি দেওয়ার কারণ মৌলিক কারণ হল মালিকদের তাদের কাজটি কাজে লাগাতে দেওয়া উদাহরণস্বরূপ কোনও ব্যক্তি যখন বই প্রকাশ করেন তখন তিনি একটি বই প্রকাশ করেন যখন তিনি কেবল তাঁর কপিরাইটের দাবিটি বইয়ের কপিরাইটের দাবিতে যুক্ত করে বইটির কপিরাইটের মালিক হয়ে যান তিনি কপিরাইটের প্রতীকটি রাখেন যা একটি বৃত্তের মধ্যে একটি ছোট সি © এবং তার লেখায় লেখকদের নাম লিখুন এবং এটি যে বছর তিনি বইটি লেখেন তার অনুসরণ করুন এখন আমরা এটিকেই কপিরাইট নোটিশ বলি যা আপনি প্রায় প্রতিটি বইয়ে দেখতে পাবেন যে আপনি জুড়ে এসেছেন হয় কপিরাইটের মালিক হিসাবে লেখকের নাম রয়েছে বা আপনি কপিরাইটের মালিক হিসাবে প্রকাশকের নাম পাবেন সুতরাং যখন এটি প্রকাশক যিনি কপিরাইটের মালিক তখন আমরা বুঝতে পারি যে লেখক বইটি লিখেছেন এবং কপিরাইটটি প্রকাশককে প্রকাশ করেছেন বা প্রকাশককে তার কর্মসংস্থানের অধীনে একটি দল রয়েছে যারা বইটি লিখেছিল এবং প্রকাশকরা কপিরাইট নোটিশে পরিসংখ্যানগুলির নাম লেখেন সুতরাং একটি কপিরাইট হল আইপি র সহজতম রূপ যা আপনি তৈরি করতে পারেন কারণ আমরা কেবল উল্লেখ করেছি যে কোনও সাহিত্য রচনায় কপিরাইটের অস্তিত্ব থাকতে পারে এবং সাহিত্যকর্মের মধ্যে রয়েছে বেস্টসেলিংয়ের বই এবং সেইসাথে আপনি আপনার বন্ধুর কাছে লেখা চিঠি বা একটি ইমেল যা আপনি রচনা করুন এবং এটি আপনার সহকর্মীর কাছে প্রেরণ করুন এখন যে কোনও লিখিত কাজকে একটি সাহিত্যকর্ম এবং সাহিত্যকর্ম হিসাবে চিহ্নিত করা হয়েছে যেমন আমি যেমনটি উল্লেখ করেছি যে আমরা তৈরি করতে পারি এমন সহজতম কাজগুলির মধ্যে একটি যাঁরা স্বাক্ষরিত প্রায় প্রতিটি ব্যক্তিই একটি সাহিত্যকর্ম তৈরি করতে পারেন এখন সাহিত্যের কাজের এমন কিছু হওয়া উচিত নয় যার মূল্য বা এমন কিছু যা আক্ষরিকভাবে যোগ্য কপিরাইট আইন বিবেচনা করে না বা কোনও কাজের সাহিত্যের যোগ্যতার বিবরণে প্রবেশ করে না যতক্ষণ না এটি তৈরি হবে ততক্ষণ এটি আসল এবং এটি কোনও লেখকের কাছে দায়ী যা এটি কাজ হিসাবে যোগ্য হতে পারে সুতরাং আপনি যে কোনও এসএমএস বা একটি পাঠ্য বার্তা পাঠিয়েছিলেন তা হল একটি সাহিত্যকর্ম যা আপনি আপনার সহকর্মীর কাছে পাঠানো একটি ইমেল একটি সাহিত্যকর্ম সুতরাং এটি কপিরাইট তৈরি এবং মালিকানাধীন সবচেয়ে সহজ বৌদ্ধিক সম্প ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি রাইটসগুলির একটি করে আপনি বসে এবং এটি নিজেই তৈরি করতে পারবেন বলে তৈরি করার জন্য যে কোনও শিক্ষিত ব্যক্তি কয়েক লাইন রচনা করতে পারেন এবং এটি কপিরাইটের জন্য একটি সম্ভাব্য বিষয় হয়ে ওঠে এবং এটি মালিকানাধীন হওয়া সহজ কারণ মালিকানার আনুষ্ঠানিকতা কেবল এটিকে কাজের সাথে যুক্ত করে চলেছে সেই কাজের প্রতি কপিরাইট নোটিশের জন্য যাতে অফিসের আগে ফাইলিংয়ের প্রয়োজন হয় না যেমন আমরা নিদর্শনগুলির ক্ষেত্রে এমনকি ট্রেডমার্কের ক্ষেত্রেও দেখেছি সুতরাং এটি এমন কিছু যা অবিলম্বে স্রষ্টার উপর অর্জিত হয় এবং মালিকানার সত্যতা প্রদর্শন করতে এটি কোনও ব্যয় করে না কোনও কপিরাইট নোটিশ যা কোনও লেখক তার বইতে রাখতে পারেন তা কপিরাইটের বিজ্ঞপ্তি বা মালিকানার নোটিশ হিসাবে যোগ্য হয় এখন কেন এই রাইট বিদ্যমান আমরা ঠিক যে অধিকারটি উল্লেখ করেছি কাজটি লেখক এবং স্রষ্টাদের রচনার জন্য এবং তাদের কাজটি বাণিজ্যিকভাবে শোষণের জন্য অর্থ উপার্জনের জন্য রক্ষা করার জন্য বিদ্যমান যদি এই অধিকারটি তাত্ক্ষণিকভাবে উপস্থিত থাকে তবে কোনও লেখক তার বই লেখেন এবং বইটি তাত্ক্ষণিকভাবে বাজারে অন্যদের দ্বারা অনুলিপি করা এখন এটি তার পরিমাণ লঙ্ঘনের সময় পরিমাণ হবে সুতরাং কোনও কপিরাইটের লঙ্ঘনকে অনুমতি ছাড়াই ব্যবহার হিসাবে বোঝা যায় কেউ ব্যবহারের কাজ ব্যবহার করে বই থেকে একটি নাটক তৈরি করে অনুলিপি তৈরি করতে পারে এটি বইটি অনুবাদ করা যেতে পারে এটি যে কোনও ক্রিয়াকলাপ বইটি বিক্রি করে দেওয়া যেতে পারে কপিরাইট আইনের আওতায় সুরক্ষিত যদি কোনও ব্যক্তি কপিরাইটের মালিকের অনুমতি ব্যতীত তা করে তবে আমরা তাকে লঙ্ঘন বলি লঙ্ঘনের ত্রাণটি লঙ্ঘনকারীটির বিরুদ্ধে আদালতের আদেশ পেয়ে এবং লঙ্ঘনকারী কার্যক্রম বন্ধ করে দেওয়া বা লঙ্ঘনের ফলে ক্ষতিগ্রস্থ হওয়ার পরিবর্তে ক্ষতিপূরণ প্রাপ্ত হতে পারে একটি সঠিক কপিরাইট ব্যতিক্রম এবং সীমাবদ্ধতা ছাড়া নয় কপিরাইট ব্যবহারের জন্য কিছু ব্যতিক্রম এবং সীমাবদ্ধতা রয়েছে এখন ন্যায্য ব্যবহার বা ন্যায্য ব্যবহার এমন একটি ব্যতিক্রম যা লোকেরা কপিরাইটযুক্ত কাজ ব্যবহার করতে দেয় উদাহরণস্বরূপ যদি কোনও বই কপিরাইটের বিষয়বস্তুতে একটি বই কিনে থাকে তবে সেগুলি অনুলঙ্ঘনের পরিমাণ হিসাবে কিছু পৃষ্ঠা বা কয়েকটি অনুচ্ছেদ অনুলিপি করতে চাইলে বই থেকে কয়েকটি অনুচ্ছেদ বা কয়েকটি পৃষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে নির্দিষ্ট মূর্তির অধীনে আইনটি আপনাকে কয়েকটি পৃষ্ঠা অনুলিপি করার অনুমতি দেয় তবে এটির ব্যক্তিগত ব্যবহারের জন্য এটির নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে সুতরাং এটি এমন কিছুর জন্য অনুমোদিত বা এটি শিক্ষার উদ্দেশ্যে যে শিক্ষার্থীদের পড়াতে বা শিক্ষার জন্য আবার অনুমতি দেওয়া হয় কপিরাইটযুক্ত কাজটি একটি লাইব্রেরিতে রাখা হয় এবং এটি কপিরাইটযুক্ত কাজটি গ্রন্থাগারে রাখা হয় এবং গ্রন্থাগারের সদস্যরা বইটি আবার ধার দেন যা এমন কিছু যা অনুমোদিত সুতরাং ন্যায্য ব্যবহার বা ন্যায্য বিষয়বস্তু এমন কিছু যা কপিরাইট ধারকের ডানদিকে ব্যতিক্রম হিসাবে দেখা যায় মূল কাজগুলিতে কপিরাইট জমা দেয় এখন কপিরাইটে মৌলিকত্বের প্রয়োজনীয়তা এখন এটি প্রয়োজন যখন এটি সাহিত্যিক নাটকীয় বাদ্যযন্ত্র বা শৈল্পিক কাজের ক্ষেত্রে আসে যখন শব্দ রেকর্ডিংয়ের কথা টাইপোগ্রাফিক বিন্যাস সম্প্রচারিত করার ক্ষেত্রে মৌলিকত্বের প্রয়োজন হয় না এখন আমরা দেখতে পাব যে এটি কীভাবে বিকশিত হয়েছিল এবং পেটেন্ট আইন এবং পেটেন্ট আইন মৌলিকত্বের প্রেক্ষাপটে মৌলিকতার তুলনায় কোন মৌলিকতাটি আমরা মৌলিকতা শব্দটি ব্যবহার করি না আমরা বলি উদ্ভাবনটি এমন একটি অর্থে উপন্যাস হতে হবে যা এটি হওয়া উচিত ছিল না পূর্বের শিল্প দ্বারা প্রত্যাশিত জ্ঞান যা আগে গিয়েছিল কপিরাইট আইনে মৌলিকত্ব বলতে বোঝায় যে এটি যে অর্থে অনন্য তা লেখকের কাছ থেকে এসেছে সুতরাং যদি কোনও কাজকে মূল হিসাবে বিবেচনা করা উচিত তবে এটি কোনও লেখকের কাছ থেকে প্রকাশিত হওয়া উচিত ছিল এবং এক্সটেনশন দ্বারা এটি লেখক বৌদ্ধিক সৃষ্টি হওয়া উচিত ছিল সুতরাং এই দুটি জিনিস এটির উৎপত্তি লেখকের কাছ থেকে এবং এটি তার বা তার ইন্টেলেকচ্যুয়াল সৃষ্টি যা দেখায় যে কোনও কাজ একটি আসল কাজ সুতরাং কপিরাইট আইনে এই প্রয়োজনীয়তাটি সহজেই সন্তুষ্ট আসলে মৌলিকত্ব প্রয়োজনীয়তা এমন কিছু নয় যা কোনও সংস্থা বা অফিস এমনকি কপিরাইট দেওয়ার জন্য কপিরাইটের জন্য পরীক্ষা করে কপিরাইটগুলি নিছক সত্য দ্বারা মঞ্জুর করা হয় যে সেগুলি তৈরি করা হয়েছে এবং মৌলিকতার বিষয়ে মৌলিকতার প্রশ্নগুলি তখনই উদ্ভূত হবে যখন কোনও লঙ্ঘন হবে এবং কপিরাইটে চ্যালেঞ্জগুলি রয়েছে সুতরাং মৌলিকত্বের গুণমান নির্ধারণের ক্ষেত্রে উদাহরণ নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটিতে এর কপিরাইট রয়েছে এবং একইভাবে কোনও স্কুল বাচ্চা দ্বারা রচিত কবিতাগুলিতে কাজের অনুরূপ সুরক্ষা কপিরাইট সুরক্ষা থাকবে সুতরাং কাজটির উপর সুরক্ষা এখন মানের উপর নির্ভর করে না যদি এমনটি ঘটেছিল যে কপিরাইট ব্যবস্থা কাজের গুণমানটি খতিয়ে দেখবে তারপরে আমরা একটি অন্যায্য পরিস্থিতি তৈরি করব যেখানে কোট এবং বিচারকরা এখন এই অর্থে শিল্প সমালোচক হিসাবে কাজ করবেন যে তাদের এখন কোনও শৈল্পিক কাজের যোগ্যতার বিচার করার রাইট দেওয়া হবে সুতরাং কৃতজ্ঞতার সাথে আমাদের যে ব্যবস্থা নেই তা হল আদালত কোনও কাজের লঙ্ঘন হচ্ছে কিনা তা ফ্যাক্টরগুলিতে খতিয়ে দেখবে এবং কপিরাইটের বিষয়ে বিরোধগুলি নির্ধারণ করার ক্ষেত্রে আদালত কোনও কাজের গুণগত মান দেখবে না সুতরাং আমরা যেমনটি উল্লেখ করেছি মৌলিকতার প্রয়োজনীয়তা সাউন্ড রেকর্ডিংয়ে সম্প্রচারিত টাইপোগ্রাফিক বিন্যাসে পড়ে না এগুলিকে ডেরিভেটিভ ওয়ার্কস বলা হয় কারণ শব্দ রেকর্ডিং সম্প্রচার এবং টাইপোগ্রাফিক বিন্যাসগুলি ইতিমধ্যে বিদ্যমান সাহিত্য নাটকীয় বাদ্যযন্ত্র বা শৈল্পিক কাজগুলি থেকে রচিত অন্যান্য রচনা থেকে আসতে পারে সুতরাং যেহেতু এগুলিকে ডেরিভেটিভ ওয়ার্ক হিসাবে বিবেচনা করা হয় ডেরিভেটিভ কাজগুলি আসল হওয়ার প্রয়োজন নেই যখন একটি সম্প্রচার করা হয় তখন প্রতিটি সম্প্রচারের একটি আলাদা কপিরাইট থাকে উদাহরণস্বরূপ একটি জীবনের ইভেন্ট সম্প্রচারিত হয় সেখানে একটি কপিরাইট রয়েছে এবং পরের দিন একটি পুনরাবৃত্তি সম্প্রচারিত হবে যার উপর এটির একটি পৃথক কপিরাইট রয়েছে বা যদি কোনও বই আছে যা সতেরোটি সংস্করণে চলেছে তবে বইটি এটি করবে একে একে সতেরোটি কপিরাইট রয়েছে ফিল্মগুলিকে মূল রচনা হিসাবে বিবেচনা করা হয় যদিও এগুলিতে শব্দ রেকর্ডিং এবং একরকম সম্প্রচারের সাথে জড়িত এখন কপিরাইট আইনের বিবর্তনের সময় তাদের মূল কাজের হিসাবে বিবেচনা করা হয় যা তারা মূল কাজ হিসাবে তৈরি হতে থাকে সঠিক কপিরাইটের ব্যাপ্তি কেবল অনুলিপি ছাড়াই এটি সাহিত্যকর্মের অনুবাদে প্রসারিত হতে পারে এটি সর্বজনীন পরিবেশনাগুলিতে প্রসারিত হতে পারে উদাহরণস্বরূপ একটি নাটক রয়েছে যার একটি কপিরাইটযুক্ত নাটক নাটকটির পাবলিক পারফরম্যান্সও আচ্ছাদিত হতে পারে এটি প্রযুক্তিগত বিকাশগুলিও কভার করতে পারে উদাহরণস্বরূপ একটি মঞ্চে ঘটে যাওয়া নাটকটি সম্প্রচার করা বা একটি কম্পিউটারে বা সাহিত্যের কাজ সম্পর্কিত তথ্য বা ইলেকট্রনিক সংক্রমণ সম্পর্কিত তথ্য সংরক্ষণ বা কোনও ওয়েবসাইটের কাজ হোস্টিং করা এই সমস্ত বিষয়গুলি কপিরাইটের আওতাধীন একটি বিদ্যমান কাজের প্রযুক্তিগত বিকাশ হিসাবে বিবেচিত হয় তারা একটি শৈল্পিক সৃষ্টির ক্ষেত্রে অধিকারগুলি ওভারল্যাপিং করতে পারে যুগপত সৃষ্টি আমরা পেটেন্ট আইন প্রসঙ্গে এটি উল্লেখ করেছিলাম যদি দুজন ব্যক্তি পেটেন্ট উদ্ভাবন করে যদি দুটি ব্যক্তি একই সাথে আবিষ্কার করে তবে আইনটি প্রথমবার যে ব্যক্তিটি তৈরি করেছিল তাকে দেখে সৃষ্টির সাথে বিরোধ নিষ্পত্তি করে সুতরাং যে ব্যক্তি আইনটি সত্য এবং প্রথম উদ্ভাবক হিসাবে পরিচিত একটি ধারণাটি বিকশিত করে এবং পেটেন্ট অফিসে পৌঁছানোর পদ্ধতিটি বিকশিত করে সৃষ্টির সাথে বিরোধ নিষ্পত্তি করে তাকে প্রথম ফাইলের নীতিটি কল করে সুতরাং বিশ্বটি প্রথমে কে আবিষ্কার আবিষ্কার করেছিল নির্বিশেষে নীতি দায়ের করার জন্য প্রথমে অনুসরণ করে যে ব্যক্তি পেটেন্ট অফিসে পৌঁছায় সে প্রথম আবিষ্কার করে সুতরাং পেটেন্ট আইনে এটিই অগ্রাধিকার নির্ধারণ করা হয় যার অর্থ যদি একই সাথে দুজন লোক আবিষ্কার নিয়ে আসে তবে একই দিনে যদি প্রথম পেটেন্ট অফিসে যোগাযোগ করা ব্যক্তি আবিষ্কারের মালিকানা পাবে কপিরাইট কিছুটা পৃথক আপনার একইসাথে তৈরি থাকতে পারে এবং অনুরূপ কাজের উপর আপনার ওভারল্যাপিং অধিকার পেতে পারে উদাহরণস্বরূপ দুটি ফটোগ্রাফার একই সাথে চাঁদের ছবি তোলে এবং তাদের ফটোগ্রাফগুলি একই সরঞ্জাম ব্যবহার করে প্রায় একই রকম দেখায় এবং আমাদের ধরে নেওয়া যাক যে তারা একে অপরের অজানা এবং একই সাথে একই স্থান থেকে ছবিটি শ্যুট করে কপিরাইট আইনে তাদের প্রতিটি কাজের উপর দুটি কপিরাইট থাকবে একটি কাজ পূর্বের কাজ হিসাবে রেকর্ড করা হবে না যেমন আমরা পেটেন্ট আইনে করতাম বরং উভয় কাজ একই সাথে সৃষ্টি হিসাবে উপস্থিত থাকবে সুতরাং পেটেন্ট আইন রয়েছে এমন সৃজনশীল কাজগুলির বিষয়ে কপিরাইট আইনের মধ্যে অগ্রাধিকারের বিষয়টি নেই এবং এটি নিবন্ধকরণের উপর নির্ভরশীল নয় আপনি কেবল এটি তৈরি করে বা কপিরাইট বিজ্ঞপ্তি যুক্ত করে বিশ্বকে অবহিত করতে পারেন অধিকার তৈরি সম্পর্কে এটি আবার নিবন্ধকরণ সম্পর্কিত বিষয়গুলিতে আঘাত হানে না যা পেটেন্ট আইন রয়েছে সুতরাং আপনার কর্পোরেট আইনতে যুগপত সৃষ্টি থাকতে পারে এবং একই রকমের সৃষ্টির উপর আপনার ওভারল্যাপিং বা একযোগে অধিকার থাকতে পারে কপিরাইটের ক্ষেত্রটি কেবলমাত্র ধারণাগুলিরই প্রকাশকে রক্ষা করে এবং এটি ধারণাগুলি নিজেরাই সুরক্ষিত করে না সুতরাং এটি বোঝার একটি মূল নীতি একে কর্পোরেট আইনে আইডিয়া এক্সপ্রেশন ডিকোটোমি বলা হয় কপিরাইট আইনে তাদের প্রতিটি কাজের উপর দুটি কপিরাইট থাকবে একটি কাজ পূর্বের কাজ হিসাবে রেকর্ড করা হবে না যেমন আমরা পেটেন্ট আইনে করতাম বরং উভয় কাজ একই সাথে সৃষ্টি হিসাবে উপস্থিত থাকবে সুতরাং পেটেন্ট আইন রয়েছে এমন সৃজনশীল কাজগুলির বিষয়ে কপিরাইট আইনের মধ্যে অগ্রাধিকারের বিষয়টি নেই এবং এটি নিবন্ধকরণের উপর নির্ভরশীল নয় আপনি কেবল এটি তৈরি করে বা কপিরাইট বিজ্ঞপ্তি যুক্ত করে বিশ্বকে অবহিত করতে পারেন অধিকার তৈরি সম্পর্কে এটি আবার নিবন্ধকরণ সম্পর্কিত বিষয়গুলিতে আঘাত হানে না যা পেটেন্ট আইন রয়েছে সুতরাং আপনার কর্পোরেট আইনতে যুগপত সৃষ্টি থাকতে পারে এবং একই রকমের সৃষ্টির উপর আপনার ওভারল্যাপিং বা একযোগে অধিকার থাকতে পারে কপিরাইটের ক্ষেত্রটি কেবলমাত্র ধারণাগুলিরই প্রকাশকে রক্ষা করে এবং এটি ধারণাগুলি নিজেরাই সুরক্ষিত করে না সুতরাং এটি বোঝার একটি মূল নীতি একে কর্পোরেট আইনে আইডিয়া এক্সপ্রেশন ডিকোটোমি বলা হয় এখন এটি আমাদের জানায় যে ধারণা থাকতে পারে তবে কপিরাইটের সুযোগটি কেবল ধারণার সুরক্ষার জন্য এটি একটি ভাল জিনিস কারণ আপনি যদি উপন্যাসের বিভিন্ন ঘরানার দিকে নজর দেন উদাহরণস্বরূপ হত্যার রহস্যের জন্য প্রায় সমস্ত খুনের রহস্য অনুসরণ করার মতো বিষয় রয়েছে এই ঘটনাটি ঘটেছে এবং সন্দেহভাজন যে কে এই হত্যাকাণ্ডটি করেছিল এবং সেখানে একজন তদন্তকারী আছেন যিনি এসে উপস্থিত হন এবং সমস্ত জায়গাতেই একটি ক্লু রয়েছে যা মূলত বিভ্রান্তিকর এবং শেষে হল ন্যূনতম প্রত্যাশিত ব্যক্তি হত্যাকাণ্ডটি করেছে বলে জানা গেছে আমি বলতে চাইছি এটি একটি সাধারণ খুনের রহস্যের একটি সাধারণ সুতরাং আগাথা ক্রিস্টি হত্যার অনেক রহস্য লিখেছেন বলে জানা যায় এবং তার প্রায় সমস্ত কাজ পুরোপুরি আলাদা যদিও সেগুলি একই ধরণের মধ্যে আসে সুতরাং যদি ধারণাগুলি সুরক্ষা কপিরাইটের সুযোগ ছিল তবে কপিরাইট আইন কেবল প্রথম হত্যার রহস্যের অনুমতি দিবে কারণ এটি একটি তদন্তকারী দ্বারা হত্যার সমাধানের ধারণাটিই সুরক্ষিত ছিল তবে সেই ধারায় আর কোনও হত্যার রহস্য উপন্যাস থাকতে পারে না সুতরাং আইনটি আইডিয়াগুলিকে নিজেরাই সুরক্ষিত করে না বরং ধারণাগুলির বহিঃপ্রকাশ যা এর অর্থ আপনি বিভিন্ন লেখক দ্বারা খুনের রহস্যের সম্পূর্ণ শৈলীর বিভিন্ন বর্ণের সাথে বিভিন্ন চরিত্রের সাথে এবং বিভিন্ন সমাধানের বিভিন্ন পদ্ধতিতে হত্যাকাণ্ড নির্ধারণ করে রাখতে পারেন রহস্য সুতরাং এটি বুঝতে একটি মূল পার্থক্য হল ডান দিকের সুযোগটি ধারণাগুলির উপর নয় তবে প্রকাশের উপর ভাবের সুরক্ষায় নয় অভিব্যক্তির সুরক্ষার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট অসুবিধা রয়েছে কেউ কুইজ প্রতিযোগিতার জন্য একটি ধারণা নিয়ে আসে এবং কুইজ প্রতিযোগিতা যা টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারিত ইভেন্ট হিসাবে বোঝানো হয় এখন এই লেখক তৈরি করেছেন এবং তিনি কুইজ প্রতিযোগিতার সমস্ত বিবরণ ক্যাপচার করেছেন যাতে পরীক্ষার্থীরা কীভাবে পরিচালনা করতে হয় এই কুইজিং ইভেন্ট সম্পর্কিত বিভিন্ন বিবরণ দিয়ে উত্তরগুলি কীভাবে তাদের বিকল্প দিতে হবে তা কীভাবে চয়ন করবেন তা পরবর্তী স্তরে চলে যাবে লেখক এটি এখনও একটি ধারণার পর্যায়ে রয়েছে কারণ এটি নিজেই পণ্য হতে পারে না কাউকেই কুইজ প্রতিযোগিতা পরিচালনা করতে হবে টিভি চ্যানেলগুলিতে প্রচার করতে হবে জনসাধারণ যাতে অংশ নিতে পারে এবং কোনও ইভেন্টে পরিণত করতে পারে তার উপায় তৈরি করতে হবে কারণ কপিরাইট ধারণাগুলি সুরক্ষা দেয় না যদি ধারণা বা কোনও কুইজিং ইভেন্টের ধারণাটি নিজেরাই সুরক্ষিত করা যায় না কারণ আইনটি কেবলমাত্র অভিব্যক্তিটিকে রক্ষা করে শব্দ এবং বিষয় কপিরাইটের শব্দটি একটি সীমিত শব্দ কপিরাইটটি লেখকের প্লাস 60 বছরের বেশি বয়স পর্যন্ত প্রসারিত ভারতে কপিরাইটের মালিক সাধারণত স্রষ্টা যে লেখক বা কোনও কোনও ক্ষেত্রে এটি নিয়োগকর্তা হতে পারে যদি নিয়োগকর্তা নিয়োগকর্তা যদি কপিরাইট তৈরির জন্য কর্মচারী হন এবং কপিরাইটযুক্ত কাজটির অংশ হিসাবে চাকরীর শর্তাদির অংশ হিসাবে নিয়োগকর্তার সাথে সৃষ্টিটি নিয়োগকের সাথে ন্যস্ত করবে এখন কপিরাইটগুলি নির্ধারিত হতে পারে এটি নির্ধারিত বিষয় হতে পারে উইলের মাধ্যমে এটি কোনও ব্যক্তির কাছ থেকে তার বংশধরকে অর্পণ করা যেতে পারে ব্যক্তি লাইসেন্সের মাধ্যমে জীবিত থাকাকালীন এটিও অর্পণ করা যেতে পারে এমন কিছু নৈতিক অধিকারও রয়েছে যা কপিরাইটে ন্যস্ত করে এখন আমরা উল্লেখ করেছি যে কপিরাইটটি হল মূলত অন্যকে অনুলিপি করা থেকে বিরত রাখা কপিরাইটযুক্ত কাজগুলি অন্যকে সম্প্রচার করা বা বিক্রয় করা থেকে বিরত রাখা তবে এমন কিছু নৈতিক অধিকার রয়েছে যা কপিরাইটে থাকতে পারে লেখক হিসাবে স্বীকৃতি পাওয়ার অধিকারটি একটি মডেল অধিকার এবং সেই সাথে কাজের অবমাননাকর চিকিত্সার বিরুদ্ধে আপত্তি করার অধিকার আবার একটি মডেলের অধিকার যা লেখকের সাথে জড়িত এখন একটি সমান্তরাল এবং পেটেন্ট আইন আবিষ্কারক হিসাবে উল্লেখ করার অধিকার হবে একজন উদ্ভাবক যে ব্যক্তি আবিষ্কারের মালিক না হলেও উল্লেখ করার অধিকার রাখে বলে যে তিনি আবিষ্কারটি কর্মচারী হয়ে তৈরি করেছেন সুতরাং তিনি আবিষ্কারের মালিক নন বা তিনি আবিষ্কারটি তৈরি করেছিলেন এবং আবিষ্কারটি অন্য ব্যক্তির কাছে অর্পণ করলেন তিনি আবার মালিক হতে পারেন না তবে এটি যদি মালিক হতে না থেকে যায় তবে তার আবিষ্কারক হিসাবে স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে একইভাবে এবং যে লেখক কাজটি তৈরি করেছেন তার কপিরাইটের মালিক না হলেও লেখক হিসাবে স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে অন্য কথায় কপিরাইট অন্য ব্যক্তির কাছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে স্থানান্তরিত হয়ে বা অন্য ব্যক্তির জন্য ভাড়া নেওয়ার কাজ হিসাবে চালিত হয় একজন ব্যক্তি এটি অন্য ব্যক্তির জন্য তৈরি করেছিলেন সুতরাং আপনি লেখকের নাম এখনও হিসাবে উল্লেখ করা যেতে পারে বা লেখকের স্বীকৃতি পাওয়ার অধিকার থাকতে হবে কপিরাইটযুক্ত কাজের যদি অবমাননাকর আচরণ হয় তবে কী হবে ঐতিহ্যগতভাবে এই ত্রাণ মানহানির আইনেই থাকবে নির্যাতন আইনে এমন বিধান রয়েছে যেখানে আপনি মানহানির জন্য মামলা করতে পারেন তবে যেহেতু নৈতিক অধিকার এখন কপিরাইট রেজিমের অধীনে স্বীকৃত হয়েছে এটি এখন সর্বাধিক তবে যেহেতু নৈতিক অধিকার এখন কপিরাইট রেজিমের অধীনে স্বীকৃত হয়েছে কোনও লেখক পদক্ষেপ নিতে পারেন তার নৈতিক অধিকারের যে কোনও অনুপ্রবেশের বিরুদ্ধে আবার কপিরাইটের বিষয় তার বৌদ্ধিক যোগ্যতার ভিত্তিতে নয় বিল কুপন টেলিফোন ডিরেক্টরি ডাটাবেসগুলিতে আপনার কপিরাইট থাকতে পারে যাইহোক কপিরাইটযুক্ত কাজের মূল্যটিকে বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয় কারণ সময় এবং উপাদানগুলির মধ্যে কিছু পরিমাণ প্রচেষ্টা রয়েছে যা এই কাজগুলি তৈরির ক্ষেত্রে চলে সুতরাং কপিরাইটযুক্ত কাজগুলি এমন কাজের সুরক্ষিত হবে যার মূল্য রয়েছে এবং মূল্যটিকে একটি বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয় এবং আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে একটি ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি ক্রিয়েটিভ কাজগুলিতে বিনিয়োগের জন্য উত্সাহ দেয় এবং অদৃশ্য সম্পদে বিনিয়োগের মাধ্যমে ইন্টেজেবলস তৈরি হয়